নমস্কার এবং ডিজাইন থিংকিং এর এই পর্যায়ে তোমাদেরকে স্বাগতম একে পরীক্ষার পর্ব বলা হয় কিন্তু আমরা পরীক্ষার পর্ব শুরু করার আগে আমি এখন পর্যন্ত আমরা যা কভার করেছি তার পুনরাবৃত্তি করবো তাহলে আমরা যেমন দীর্ঘদিন ধরে প্রথম পর্যায়ে দেখেছি এখন আমরা দেখেছি ডিজাইন থিংকিং এর এই কোর্সে চারটি ধাপ আছে প্রথম পর্যায় হল মানুষ মানবকেন্দ্রিক ডিজাইন হল ডিজাইন থিংকিং এর বিকল্প নাম মানুষের অনেক জায়গা আছে যেখানে তুমি তাদের সাহায্য করতে পারো তুমি জানতে পারো তাদের সাথে কি হচ্ছে যাদের তুমি চেষ্টা করতে এবং সাহায্য করতে চাও তাহলে তুমি কীভাবে খুঁজে বের করবে যে লোকেরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এটি সহানুভূতি নামক একটি পদ্ধতি সহানুভূতি তুমি তাদের প্রকৃত অবস্থা বুঝতে পারবে তুমি বুঝতে পারবে সত্যিই কিসে তাদের কষ্ট হয় এবং আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি তাই প্রথমে আমরা খুঁজে বের করবো তুমি এটি সাক্ষাত্কারের মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমে করতে পারো পর্যবেক্ষণ হলো আরও ভালো উপায় সুতরাং একবার তুমি জানতে পারো কোন লোকেরা এর মধ্যে দিয়ে যাচ্ছে যার মধ্য দিয়েই তারা যাক না কেনো তাদের চূড়ান্ত শব্দ হিসেবে গ্রহণ করবে না এবং সেখান থেকেই তুমি শুরু করবে কিন্তু তুমি ডিজাইন চিন্তাবিদ হিসাবে আবেদন করতে পারো আমাদের নিজেদের মনকে কি চলছে সেই কাজে লাগাতে হবে তাহলে বিশ্লেষণটি হলো খুঁজে বের করার পরবর্তী ধাপ যে সমস্যাটা কি মানুষ ঠিক কিসের মধ্য দিয়ে যাচ্ছে আসলে তুমি কি বুঝতে পারবে যে নীচে কী আছে তারা কোন্ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তাই আমরা কয়েকটি পদ্ধতি নিযুক্ত করেছি একটি ছিল কেন বহু কেনো পদ্ধতি একাধিকবার কেন জিজ্ঞাসা করে এর গভীরে পৌঁছানো এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সাধারণত তোমার পছন্দের ব্যক্তি তোমার ব্যবহারকারী তোমার গ্রাহক এবং অন্য কিছুর মধ্যে দ্বন্দ্বের কারণে সমস্যা দেখা দেয় এটি হতে পারে অন্য মানুষ মানুষের সেট বা একটি জিনিস একটি বস্তু সুতরাং এটি এখন তোমার নতুন আগ্রহের ক্ষেত্র সুতরাং তুমি এটি দেখছো এবং দেখো কিভাবে আমরা আসলে এটি সমাধান করতে পারি যা আমাদের তৃতীয় পর্যায়ে নিয়ে যায় যা হলো সমাধান তুমি এই দ্বন্দ্বের সমাধানের মাধ্যমে এটি করো যা তুমি প্রথম পর্যায়ে চিহ্নিত করেছিলে তুমি অনেকগুলি ধারণা নিয়ে এসেছো যা কিন্তু আবার সর্বদা পরীক্ষা করে দেখছো যে তুমি যে সমস্যার সমাধান করতে শুরু করেছিলে তা সমাধান করছো কিনা সুতরাং এজন্যই আমরা এর আগে এটি করেছি তুমি অনেক ধারনা নিয়ে এসেছো তোমার দল যত বেশি বৈচিত্র্যময় হবে ততই তোমার মত সমাধান ধারণা সমৃদ্ধ হবে এবং একটা কুইক টিপ হলো এটি লিখে রাখো তাই এর বাহ্যিকীকরণ যাতে অন্যরা দেখতে পারে এবং তোমার মতে বা ধারণায় অবদান রাখতে পারো সুতরাং আমরা সমাধান পাবার পরে এখন এটি পরীক্ষা করে দেখার সময় সুতরাং তুমি এই পর্বে এই পর্যায়ে একটি ধারণা বিকাশ করতে চলেছো এবং সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি তাহলে এটি টেস্ট নামক একটি পর্যায় একটা গল্প দিয়ে শুরু করি তুমি পর্দায় যাকে দেখছো তিনি হলেন কাপ্তান বেলচার তিনি একজন কাপ্তান ছিলেন এবং পরবর্তীকালে রয়্যাল ব্রিটিশ নৌবাহিনীতে নৌসেনাপতি হন তিনি বেশ কিছুক্ষণ আশেপাশে ছিলেন তিনি একজন হাইড্রোগ্রাফ ছিলেন যে লোকটি সমুদ্রের মানচিত্র তৈরি করবে তাই তার প্রাথমিক কাজ এটাই ছিল তাই কাপ্তান বেলচারকে সামারাং নামে একটি জাহাজের কমান্ড দেওয়া হয়েছিল সামারাং হল ইন্দোনেশিয়ার একটি জাভানিজ শহর পর্দায় তুমি যে জাহাজটি দেখছো সেটি কোথায় তৈরি হয়েছিল তা অনুমান করতে আমি তোমাকে এক মিনিট সময় দেব তুমি যদি গুগল করতে চাও তাহলে ভিডিওটি থামিয়ে করতে পারো এবং সামারাং কোথায় তৈরি হয়েছিল তা জানতে পারো হ্যাঁ তোমরা কেউ কেউ এটা পেয়েছো উত্তরটি হল কোচিন ভারত এটা ইউ কে না যেখান থেকে কাপ্তান বেলচার এসেছিলেন বা কানাডা যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা ইন্দোনেশিয়া যেখানে জাহাজটি নিয়ে যাওয়া হয়েছিল সেটা না সুতরাং আমার এই গল্পটি সামনে আনার কারণ হলো প্রথম নাম এই জাহাজটির ছিল এটি প্রথম জাহাজ যার ক্যাথোডিক সুরক্ষা ছিল এখন সাধারণ ধারণার জন্য এটি একটি জটিল নাম এই সময়ে সমস্ত জাহাজে একটি তামার পাত জাহাজের নীচে পাত ছিল এখন যদি আমরা সমুদ্রের জলে তামা রাখি তবে তা জারিত হবে তখন তুমি লোহাকে বাইরে রেখে দাও লোহার মধ্যে দেখতে পাও এটি একটি লাল গুঁড়ো পদার্থ তৈরি করে যাকে মরচে বলে এটি একই ঘটনা যা জারণ নামে পরিচিত যা তামার মধ্যেও ঘটে সুতরাং সমুদ্রের জলে তামা জারিত হয় এখন দেখা যাক তুমি আমার কোর্সটি খুব ভালোভাবে বুঝেছো কিনা প্রথম প্রশ্নটি তুমি জিজ্ঞাসা করবে কেনো তামা প্রথম স্থানে ছিল আমি বলতে চাইছি যে এটি সরিয়ে দেওয়া হোক এবং ঠিক হয়ে যাবে যদিও তামাটি একটি কারণে রাখা হয়েছিল কারণ জাহাজের তলদেশ সামুদ্রিক জীব সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে এসেছিল তাই অনেক প্রাণী জাহাজের কাঠামোর তলদেশ বৃদ্ধি পেতে ব্যবহার করে তাই এটি বেলচারের মতো কাপ্তানের জন্য যন্ত্রণার ছিল এবং জাহাজের জন্য এটা ভালো ছিল না তাই তারা এর তলদেশে একটি তামার পাঠ রেখেছিল যাতে এটি জাহাজের পোকা থেকে সুরক্ষিত থাকে বা যা তলদেশে বেড়ে উঠছিল তাদের আগাছা বলা হয় এবং এদের জন্য জাহাজের কর্মক্ষমতা প্রভাবিত হত এই কারণেই তাদের কাছে একটি তামার পাত ছিল কিন্তু সমস্যা ছিল যে এটি জারণ তৈরি করতো তাই সেই সময়ে এখন আমাদের গল্পের নায়কের সাথে পরিচয় করিয়ে দি স্যার হামফ্রি ডেভি পরীক্ষা করছিলেন কিভাবে তামাকে জারণ থেকে রক্ষা করা যায় সুতরাং তিনি আসলে ক্যাথোডিক সুরক্ষা নামে একটি খুব আকর্ষণীয় কৌশল পেয়েছিলেন কিন্তু যে ঘটনাটি নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন সেটাকে আগে এটা বলা হত না তিনি যা করেছিলেন তা হল তিনি একটি সস্তা পদার্থ এবং তামা লোহা বা দস্তা নিয়েছিলেন এবং তিনি এটিকে তারের মাধ্যমে সংযুক্ত করেছিলেন আমার ধারণা এটি কেবল তামার উপরে রেখেছিলেন এবং এটি এই জারণের সমস্যার সমাধান করেছিল এটি জারিত হবে না কিন্তু সমস্ত জারণ লোহা দিয়ে ঘটবে জাদুর মতো শোনাচ্ছে যে অন্য কিছু জারণকে দূরে নিয়ে যায় এবং এটি একদা জীর্ণ হয়ে যায় এবং তামার তুলনায় সেই উপাদানটি প্রতিস্থাপন করা সহজ এবং সস্তা তাই তিনি প্রস্তুত ছিলেন এবং তিনি এই প্রভাব প্রদর্শন করেছিলেন তিনি একগুচ্ছ বৈজ্ঞানিক কাগজপত্র লিখেছিলেন এবং সবাই এতে খুশি হয়েছিল কথাটি রয়্যাল নেভি ব্রিটিশ নৌবাহিনীর কাছে পৌঁছেছিল এবং তারা বলেছিল স্যার হামফ্রি ডেভি আমি অনুমান করছি তিনি তখন স্যার ছিলেন না হামফ্রি ডেভি ডাক্তার দয়া করে এটিতে আমাদের সাহায্য করুন প্রচুর এবং প্রচুর জাহাজ এর মধ্য দিয়ে যাচ্ছে এবং আমরা চাই এটি ঠিক করতে এবং আপনার কাছে একটি সমাধান আছে বলে মনে হচ্ছে তাই তিনি বললেন হ্যাঁ আমি অবশ্যই আপনার কিছু জাহাজ দিয়ে এটি পরীক্ষা করতে পারি তিনি এটিকে উত্তর সাগরের বরফ জলে নিয়ে যান এবং কাস্ট লোহা ব্যবহারের এই কৌশল প্রয়োগ করেন যা ছিল ভীষণ সস্তা লোহার মৌলিক উপাদানের তুলনায় ভীষণ সস্তা এবং জাহাজের কাঠামোতে জাহাজের তামার পাত এবং এটি একটি মনমুগ্ধকারি কাজ ছিল এটা আর জারিত হল না এটি একটি নিখুঁত ব্যবস্থা ছিল এটা সত্যিই খুব খুব ভাল কাজ করেছিল সুতরাং হামফ্রি ডেভি এই পরীক্ষাগুলির সাথে খুব পুঙ্খানুপুঙ্খ ছিলেন এবং অনুশীলনে এটি খুব ভালভাবে কাজ করেছিল তাহলে সামারাং তোমার পর্দায় এই ছবিতে ফিরে আসছে সামারাংকে প্রথম জাহাজ হিসেবে বেছে নেওয়া হয়েছিল যেখানে তিনি এই কৌশলটি প্রয়োগ করবেন এবং কাজে রাখবেন সুতরাং কাপ্তান বেলচার কমান্ডে ছিলেন এবং তিনি ইন্দোনেশিয়ার উষ্ণ জলে ইন্দোনেশিয়ার গ্রীষ্মমন্ডলীয় জলগুলিতে যাত্রা শুরু করেছিলেন সুতরাং কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করেছিলেন যে তার জাহাজটি ধীর এবং খুব কঠিন হয়ে যাচ্ছে যদিও তার তামাটি খুব ভালোভাবে সুরক্ষিত ছিল তিনি ঠিক বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে তাই তিনি বললেন আমাকে খুঁজে বের করতে হবে এবং আমার অনুমান তিনি সে সময় জাহাজটি নিকটতম বন্দরে নিয়ে গিয়েছিলেন এবং জানতে পেরেছিলেন যে সামুদ্রিক জীবেরা পুরোপুরি ফিরে এসেছে এটি জাহাজের চারপাশে ছিল এবং এটি জাহাজটিকে খুব খারাপভাবে ধীর করে দিচ্ছিল তিনি এরপর এটিকে একটি ধীর গতির নৌকাই বলা যায় এটি যেমন হওয়া উচিত তেমন রাজকীয় জাহাজ ছিল না সুতরাং তিনি বিভ্রান্ত হয়েছিলেন এবং তিনি সমস্যাটি রয়্যাল ব্রিটিশ নৌবাহিনীর কাছে নিয়ে গিয়েছিলেন এবং তারা এটি পরীক্ষা করেছিলেন এবং সম্ভবত এটি স্যার হামফ্রি ডেভির কাছে নিয়ে গিয়েছিলেন এবং হামফ্রি বলেছিলেন উফ আমার অনুমান যেটা ঘটছে সেটা হল তুমি বলতে পারো যে তামা আমাদের বন্ধু কাস্ট আয়রন থেকে অসুরক্ষিত ছিল এটা কপার আয়রন দিচ্ছিল এটা একটা জলীয় অবস্থা সরলতার জন্য ধরে নেওয়া যাক এগুলি তামার কণা যা সমুদ্রের জলে ছেড়ে দেওয়া হয় এখন সামুদ্রিক জীবেরা তামা পছন্দ করে না এটি কেবলমাত্র এদের এড়ানোর জন্য ব্যবহৃত হয়েছিল সুতরাং এই কারণেই তারা কখনই জাহাজের কাঠামোর তলদেশে তামা পায়নি যখন তাদের কাছে কেবলমাত্র তামাই ছিল এবং এখন সেখানে লোহার সাথে তামার আয়নগুলি চলে গেছে এবং তাদের সামুদ্রিক জীবন ফিরে পেয়েছে সুতরাং এখন রয়্যাল ব্রিটিশ নৌবাহিনী র হাতে একটি সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল আমি কি চাই আমার জাহাজটি খুব দ্রুত চলুক এবং তামার জারণ নিয়ে কিছু মনে না করি অথবা আমি হামফ্রি ডেভির সমাধানটি গ্রহণ করবো এবং যার ফলে আমার কাছে সুরক্ষিত তামা কিন্তু ধীরগতিসম্পন্ন জাহাজ থাকবে তাহলে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর মতো শোনাচ্ছে না এটাই আমি তুলে ধরতে চেয়েছিলাম তাই আমি কঠোর পরিশ্রম করেছি আমি এটা জায়গায় রেখেছি তুমি পর্দায় দেখতে পাচ্ছো যে তোমার জন্য এটি কনফ্লিকট অফ ইন্টারেস্ট জাহাজের তামার কাঠামো পরিবর্তনশীল হিসাবে আমি কি তামার সাথে লোহা ব্যবহার করতে পারি তাই রয়্যাল ব্রিটিশ নৌবাহিনীর মনে এই দ্বন্দ্বই চলছে আমি কি তামার সাথে লোহা ব্যবহার করবো নাকি করবো না আমি যা ঘটছে তার চেয়ে লোহা ব্যবহার করলে তামা জারিত হবে না হ্যাঁ এতে কিন্তু সামুদ্রিক জীবন বৃদ্ধি পাবে যা আমার জাহাজের কর্মক্ষমতাকে প্রভাবিত করবে এটি ধীর গতিতে চলবে যদি আমি এখন এটি ব্যবহার না করি তবে জাহাজের তলদেশে সামুদ্রিক জীবন নেই কিন্তু তামা প্রচন্ডভাবে মতো জারিত হচ্ছে তাই তাদের সমাধানের পরিবর্তে তুলে নিতে হয়েছে যদি আপনাকে এই সমস্যাটি দেওয়া হবে এবং তুমি বলতে আমি তামার ক্ষয় চাই না এবং আমি এই জাহাজে সামুদ্রিক জীবনও চাই না আমি আমার কোর্সের পরে নিশ্চিত যে এটাই তুমি বলতে তাই এটি 100 বছরের জন্য অনুপস্থিত ছিল এই সমস্যাটি 100 বছর ধরে অমীমাংসিত ছিল কিন্তু অন্য কেউ এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করেছিল জেনারেল ইলেকট্রিকের মিস্টার এডিসন আসলে এটি একটি চেষ্টা করেছিলেন কারণ কেউ বলেছিল যখন বিদ্যুতের সাথে কিছু করার আছে এবং সে এই সমস্যার জন্য তার বৈদ্যুতিক সমাধান নিয়ে এসেছিলেন এবং এই সমস্যাটি সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন কারণ এই জাহাজের অনেক সমস্যা ছিল যার সমাধানের প্রয়োজন ছিল এবং তাই মিস্টার এডিসন এই সমস্যার সমাধান করতে আগ্রহী ছিলেন যার অর্থ তার কোম্পানির প্রচুর লাভ যদি সে এই সমস্যার সমাধান করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত না স্যার হামফ্রি ডেভি এই সমস্যার সমাধান করতে পেরেছেন এবং না তো মিস্টার এডিশন পেরেছেন সুতরাং এটি 100 বছর পর্যন্ত অমীমাংসিত ছিল যতক্ষণ না এই পুরো তামার জিনিসটি জাহাজ শিল্প থেকে অদৃশ্য হয়ে যায় এবং হঠাৎ সেখানে পাইপলাইন ছিল এবং সেগুলি সবই কাস্ট লোহা বা লোহার পরিবর্তে ইস্পাতের তৈরি তাই তারপর বরং ইস্পাত তাই পাইপলাইনগুলি ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছিল তলদেশের অংশে জাহাজের কাঠামোটি ইস্পাত দিয়ে তৈরি হয়েছিল তাই এখন সমস্যাটি পুরোপুরি বদলে গেছে আমাদের আর তামার সুরক্ষার প্রয়োজন ছিল না কিন্তু সামুদ্রিক জীবন এখনও ছিল এবং এখনও জাহাজের কাঠামোটি নষ্ট হচ্ছিল সুতরাং আসলে যা ঘটেছিল তা হল সমাধানের বিভিন্ন অংশ বিভিন্ন ধরণের শিল্প থেকে উদ্ভূত হয়েছিল সুতরাং তুমি দেখেছো যে জনাব এডিসনের বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন ছিল কিন্তু একটি বড় জাহাজে এবং তার সমস্ত জেনারেটর থেকে দূরে যা ভূমি ভিত্তিক ছিল আমাদের একটি সমাধান দরকার ছিল এবং এখনও আমাদের স্যার হামফ্রে ডেভির ক্যাথোডিক সুরক্ষার সমাধান দরকার ছিল এটি একটি ত্যাগমূলক উপাদান ব্যবহার করছে যা সমস্ত জারণ এর শিকার হবে এবং তা সত্ত্বেও সামুদ্রিক জীবন থেকে উপাদানটিকে রক্ষা করবে তাই আমাদের এই দুটির জন্য সেই কাঙ্ক্ষিত ফলাফল দরকার তাই আসলে কি ঘটেছে তা হলো সেই ছবি যা তুমি এখনই দেখছো এটি সেই সমস্যার আধুনিক সমাধান তাই আমি যেমন বলছি 100 বছর পরে এই সমস্যাটি পাইপলাইন দিয়ে সমাধান করা হয়েছে এটি পাইপলাইনে চালু করা হয়েছিল এবং সম্ভবত ক্যাথোডিক সুরক্ষা হিসাবে নামকরণ করা হয়েছিল তাই তারা সব ধরণের অভিনব গিয়ার প্রবর্তন করে এবং বিদ্যুৎ সরবরাহকে আরও ভালভাবে নিয়ন্ত্রণ করে কারণ সেই শিল্পটি পরিণত হয়ে গিয়েছিল এবং এখন তারা এই সমাধানটি একটি জাহাজে প্রয়োগ করতে পারে সুতরাং এটি সম্ভবত তুমি একটি আধুনিক জাহাজে পাবে একটি ক্যাথোডিক সুরক্ষা ইউনিট যা এন্টি ফাউলিং নামে পরিচিত এটি বলা হয় যেখানে সামান্য তামার আয়ন জাহাজের জন্য খারাপ কিছু করেনি কিন্তু সামুদ্রিক জীবন এটি অবশ্যই পরিত্রাণ পেয়েছে বা এর স্থায়ী সমাপ্তি ঘটেছে সুতরাং তুমি একটি আধুনিক জাহাজের অধীনে সামুদ্রিক জীবন খুঁজে পাবে না এবং তুমি তাসত্ত্বেও দেখতে পাবেন যে জাহাজের তলদেশের কাঠামোটি জীর্ণ নয় কারণ এর পরিবর্তে অন্য কিছু জারিত হচ্ছে তাই আমরা আমাদের জাহাজের কাঠামোটিকে রক্ষা করার জন্য সেই উপাদানটি বলি দিচ্ছি সুতরাং এই গল্পের বিষয় হল সেই পরীক্ষাটি বোঝানো প্রথমে যদি আমরা স্যার হামফ্রে ডেভির সম্পর্কে আমার গল্পে ফিরে যাই তিনি সম্ভবত উত্তর সাগরের বরফ জলে এটি পরীক্ষা করেছিলেন আমার কাছে অন্তর্দৃষ্টিতে মনে হচ্ছে তার বোর্নিও বা কিছু গ্রীষ্মমন্ডলীয় জায়গায় গিয়ে তার ধারণা এবং একটি বাস্তব জাহাজে পরীক্ষা করা উচিত ছিল সুতরাং এই সবই অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি 20 20 আমি হামফ্রে ডেভি নই এবং হামফ্রে ডেভি এখানে আর নেই ঠিক তাই আমরা করতে পারতাম যে কারণে জাহাজ ছিল এবং সে কারণেই সমস্যাটি বলা হয়েছিল এবং কাপ্তান বেচারী কাপ্তান বেলচারকে এটি আবার রিপোর্ট করতে হয়েছিল গল্পটি শেষ করার জন্য রয়্যাল ব্রিটিশ নৌবাহিনী সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা স্যার হামফ্রে ডেভির সমাধান সরিয়ে নেবেন এবং তারা 100 বছর ধরে তামাকে জারিত করে চালিয়েছে এবং তাদের প্রতিবারই ভীষণ দামি তামা প্রতিস্থাপন করতে হতো তাই তারা সেটা করবে তাদের বরং জাহাজের কর্মক্ষমতা প্রয়োজন কারণ কোন সময়ে এটি তাদের তামার নষ্ট হওয়ার চেয়েও বেশি জরুরী হবে তাই এটি হ্রাস পাবে সম্ভবত জাহাজের জন্য ব্যয় হিসাবে লিখিত হবে তাই এর সাথে এটাই ঘটেছে তাই ডিজাইন চিন্তাবিদ হিসাবে আমাদের এটিকে প্রকৃত গ্রাহকের অবস্থার মধ্যে পরীক্ষা করার কথা ভাবতে হবে যেখানে এটি সত্যিই গুরুত্বপূর্ণ সেখানেই তোমাকে যেতে হবে এবং তোমার সমাধানগুলি পরীক্ষা করতে হবে খুব নিরাপদ সেট আপের মধ্যে নয় এবং যা তোমার গ্রাহককে প্রতিনিধিত্ব করে না তাই এটাই হলো এই দীর্ঘ গল্পের পুরো বিষয় আমি পর্দায় ম্যাট প্রফেসর ম্যাট রিডলির যে উদ্ধৃতিটি আছে তার দিকে তোমাকে নির্দেশ করছি তিনি বলেন মানুষের সমৃদ্ধি একসঙ্গে লিঙ্গের মিলিত ধারণার উপর নির্ভর করে ইন্টারনেট সারা বিশ্বের মানুষের মনকে সংযুক্ত করে কেবল আবিষ্কার কে ত্বরান্বিত করতে পারে তাই আমাদের তোমার দলের ভিতরে বৈচিত্র্য থেকে বিভিন্ন শাখার ধারনা প্রয়োজন এবং তুমি এই সমস্ত ধারনা একত্রিত করে একটি খুব সমৃদ্ধ ধারণা পেতে পারো এবং তারপর এটি তোমার প্রকৃত গ্রাহকের জায়গায় নিয়ে যাও এবং প্রকৃত গ্রাহকদের সাথে পরীক্ষা করে দেখো সম্ভবত যারা এটি ব্যবহার করে সম্ভবত যারা এটি ব্যবহার করতে যাচ্ছে এবং তারপর তুমি নোট করে বলবে ঠিক আছে যে এটি কাজ করছে না না এটি কাজ করছে সুতরাং এইগুলি এমন জিনিস যা তোমাকে খুঁজতে হবে যখন তুমি তোমার গ্রাহক স্থানে বা ব্যবহারকারীদের জায়গায় যাও যেখানে তোমার ব্যবহারকারীরা ঠিক আছে তাই আমি তোমার জন্য একটি ছোট ধাঁধা এনেছি তোমাকে অনুমান করতে হবে এটি কি এটি একটি বাচ্চাদের ধাঁধা যদি তুমি চাও তবে আমার ক্লাসে অসাধারণ জনপ্রিয় হয়েছে তাই যারা তোমরা এই ভিডিওটি দেখছো তাদের জন্য আমি এটা নিয়ে আসছি এবং আমি যাওয়ার সাথে সাথে তোমাকে অনুমান করতে হবে তাই প্রথম সূত্র হলো যা আমি তোমাকে দিতে যাচ্ছি তাই বলা যাক একটি গ্রাহক সার্ভে দল গিয়ে জানতে পারে যে আরে এটা তো সাদা তাহলে তোমার ধারণাগুলি কীসের জন্য ঠিক আছে এখন আমরা জানি যে এমন কিছু যা আমরা সমাধানের জন্য খুঁজছি তা হল সাদা রঙের আচ্ছা হ্যাঁ কিছু ধারনা আছে হ্যাঁ তোমাদের মধ্যে কেউ কেউ অনুমান করেছো দুধ হ্যাঁ খড়ি নিশ্চিয়ই দেয়াল সাদা দেয়াল হ্যাঁ মেঘ হ্যাঁ এটি একটি ভালো ব্যাপার ঠিক আছে হ্যাঁ এর মধ্যে অনেকগুলি সুতরাং এটি অসীম হতে পারে আমি বলতে চাইছি যে অনেকগুলি জিনিসই সাদা এখনও যথেষ্ট নয় ঠিক তাই একজন গ্রাহকের অন্তর্দৃষ্টির মাধ্যমে আপনি যেতে পারবেন না তাই আসুন আমরা অন্য একজন গ্রাহকের অন্তর্দৃষ্টি দেখি এই দ্বিতীয় গ্রাহকের অন্তর্দৃষ্টি ওহ্ বাহ্ এটার চাকা আছে ঠিক আছে তাহলে কি সাদা রংয়ের এবং যার চাকা আছে আমাকে অনুমান করতে দিলে আমি বলবো এটা একটি অ্যাম্বুলেন্স হ্যাঁ এটা হতে পারে অ্যাম্বুলেন্সটি সাদা এবং এর চাকা আছে হ্যাঁ একটি ক্যাব একটি ট্যাক্সি একটি সাদা ট্যাক্সি আমি মনে করি হ্যাঁ যে এটি হতে পারে ঠিক আছে এরকম অনেক ভালো ধারণা আছে সুতরাং এসো আমরা তৃতীয় অন্তর্দৃষ্টিটি দেখি এটিতে 20 টিরও বেশি চাকা আছে তাহলে আমরা মেঘ এবং দাঁত দিয়ে শুরু করেছিলাম এবং প্রথম অন্তর্দৃষ্টিতে এগুলিই মনে হয়েছিল তারপরে আমরা অ্যাম্বুলেন্সে এসেছি এখন গ্রাহক নিজেই বলেছেন যে এর 20 টিরও বেশি চাকা রয়েছে হে ভগবান সাদা রঙের কি সেটা এবং যার 20 টি চাকা আছে অ্যামেসিভ ট্রাক যা সাদা রঙের হয় হয়তো মেট্রো ট্রেন হ্যাঁ হয়তো ট্রেন নিজেই সাদা ট্রেন হ্যাঁ এটা হতে পারে তাহলে এখন আমরা 3 বা 4 টি সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে আমরা অসীম সম্ভাবনায় ছিলাম সেখানে শুধুমাত্র একটি অন্তর্দৃষ্টি এটি অবিশ্বাস্যভাবে দ্রুত ভ্রমণ করে আমি যোগ করতে পারি ওহ হ্যাঁ তুমিতোমাদের মধ্যে কেউ কেউ এটির উত্তর পেয়ে গেছো ঠিক হ্যাঁ এটা হাই স্পিড ট্রেন হ্যাঁ উচ্চগতিসম্পন্ন সাদা ট্রেন যেটা খুব দ্রুত ভ্রমণ করে স্পষ্টতই অবশ্যই এর 20 টিরও বেশি চাকা আছে আমার কাছে পঞ্চম অন্তর্দৃষ্টিটি আছে তা হলো যে এটি বিদ্যুৎ চালিত ওহ্ হ্যাঁ অবশ্যই একটি উচ্চ গতিসম্পন্ন ট্রেন আমরা নিশ্চিতভাবে জানি না এটি কোন দেশের তাই আমাদের সম্ভবত আরও অন্তর্দৃষ্টি ভাবা দরকার এবং আমরা কি ধরনের অন্তর্দৃষ্টি পেতে পারি তার জন্য আরও পরীক্ষা চালানো দরকার ষষ্ঠটি হলো এটি মানুষকে বহন করে নিয়ে যায় তাহলে নিশ্চিতভাবে এটি ট্রেনই এটি কখনোই একটি মালবাহী ট্রেন নয় কারণ এটি মানুষকে বহন করে না এটি ষষ্ঠ অন্তর্দৃষ্টি এটি একটি দ্রুত ট্রেন উচ্চ গতিসম্পন্ন ট্রেন এবং এটি জাপানে চলে এটি একটি শিনকানসেন ট্রেন হ্যাঁ এটি এতটাই স্পষ্ট যে অন্ধরাও বলে দেবে তাহলে 7 টি অন্তর্দৃষ্টি দিয়ে আমরা মেঘ দেয়াল দাঁত দুধ দিয়ে শুরু করেছিলাম তারপর আমরা অ্যাম্বুলেন্সে এসেছিলাম ওহ্ এগুলো সব ভুল ছিল আমরা আসলে অন্ধকারে ঢিল ছুঁড়ছিলাম আমরা প্রকৃত উত্তর থেকে অনেক দূরে ছিলাম ঠিক তাহলে অবশেষে এটা বলছে এটি জাপানে চলে এর শিনকানসেন ট্রেনই হলো এর সমাধান যা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম এটি ট্র্যাকে চলে এবং এটি একটি পুরানো শিনকানসেন ট্রেনের ছবি জাপানি প্রকৌশলীদের দ্বারা উন্নত ডিজাইনের সাথে এটি এখন এটি অনেক মসৃণ সুতরাং এই উত্তরটিই আমরা খুঁজছিলাম আবার গল্পের নৈতিকতা হলো প্রথম অন্তর্দৃষ্টিতেই সমাধানের দিকে ঝাঁপিয়ে না পড়া সমাধানের দিকে ঝাঁপিয়ে পড়ার আগে তোমার অনেক আরও অনেক বৈশিষ্ট্য বা অন্তর্দৃষ্টির প্রয়োজন ব্যবহারকারী তার অনেক কাছাকাছি কোন সমাধানে পৌঁছানোর আগে তুমি ব্যবহারকারীদের জিজ্ঞেস করো এটা সাহায্য করতে পারে যদি তারা ইতিমধ্যেই জানেন বা তারা তোমার দলেরই একটা অংশ হলেও সাহায্য করতে পারে কিন্তু নিজে থেকে এটি বের করার চেষ্টা করাটাই আসল মজার এবং হ্যাঁ এটি আসলে একজন ডিজাইন চিন্তাবিদের কাছে একটি কাজের অংশও তাহলে এখন আমাদের ধারণাগুলো পরীক্ষা করার জন্য কি দরকার আমাদের ধারণাগুলি পরীক্ষা করা শুরু করার আগে এমন কিছু জিনিস যা আমাদের অবশ্যই প্রয়োজন সেগুলো কি বৈশিষ্ট্যগুলির তালিকার প্রথমটি দিয়ে শুরু করি তাহলে আমার ধাঁধায় আমরা যা দেখেছি তার মতো সমস্ত বৈশিষ্ট্য তোমাকে সংজ্ঞায়িত করতে হবে তুমি আরো বেশি করে সমাধান যা তার থেকেও বেশি সমাধানের বর্ণনা দেবে সমাধানের কোন্ বৈশিষ্ট্যগুলো অবশ্যই আছে তাহলে তোমাদেরকে তাদের তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তাহলে এটি তোমার আইটেম নম্বর 1 হবে যা বৈশিষ্ট্যগুলির তালিকাভুক্ত সমস্ত বৈশিষ্ট্য যা তুমি ভাবছো হতে পারে তাদের তালিকাভুক্ত করতে পারো পরেরটিও হল অনুমানের তালিকা তুমি তোমার গ্রাহক সম্পর্কে কী অনুমান করেছো তুমি মনে করো যে তারা খুব পাঠ্য বুদ্ধিমান তুমি মনে করো যে তাদের চারপাশে রাস্তার নেটওয়ার্কের অ্যাক্সেস আছে তুমি মনে করো যে তাদের সারা বছর হিমশীতল আবহাওয়া আছে অথবা তুমি মনে করো যে তাদের সারা বছর গ্রীষ্মমন্ডলীয় অবস্থা রয়েছে এগুলি তোমার কিছু অনুমান যা তারা সত্যি বা মিথ্যা বলছে না কিন্তু এগুলি অনুমান তারা ঠিক না ভুল তা দেখার জন্য তোমাকে তাদের প্রত্যেককে পরীক্ষা করতে হবে তাহলে এটা একটা ভিত্তি গড়ে তোলে যার ওপর তুমি তোমার ধারণাগুলি পরীক্ষা করতে পারো তাই এটি তোমার জন্য অনুমানের তৃতীয়টি হলো যে তুমি প্রকৃতপক্ষে এই পরীক্ষাগুলি বা পরীক্ষাটি প্রকৃত পরিবেশে করো যেখানে তোমার ব্যবহারকারী বা গ্রাহক বাস করেন বা তারা তোমার ধারণা ব্যবহার করেন বা তাদের তোমার সাহায্যের প্রয়োজন হয় এবং সেখানেই তুমি তোমার ধারণা নিতে যাচ্ছো তুমি ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশে তোমার পরীক্ষা করতে পারো কিন্তু এতে সীমিত সাফল্য বা সীমিত প্রয়োগযোগ্যতা রয়েছে পুডিং এর প্রকৃত প্রমাণ হলো যখন তুমি আসলে তাদের পরিবেশে যাও এবং সেখানে তোমার পরীক্ষা করো যা তুমি যখন তোমার নিজের সেরা অবস্থার মধ্যে করবে তখন তুমি যা করবে তার তুলনায় অনেক বেশি অন্তর্দৃষ্টি এবং অনেক বেশি সমৃদ্ধ অন্তর্দৃষ্টি দেয় তাই এই কিছু শর্ত যা তুমি পরীক্ষা শুরু করার আগে যা তোমার প্রয়োজন পরবর্তীতে আমাদের যা দরকার তা হল প্রোটোটাইপ প্রোটোটাইপ কি এগুলি এমন জিনিস যা তুমি নিজের হাতে তৈরি করো বা কাগজের টুকরোয় উপস্থাপন করো বা এটি কিছু বিল্ডিং ব্লক ব্যবহার করে তৈরি করো যেমন এটি একটি কলম এবং কাগজ দিয়ে সস্তা করো এমন জিনিস যা আবর্জনার চারপাশে পড়ে আছে যা ব্যবহৃত প্লেটের মতো চারপাশে পড়ে আছে তুমি পর্দায় প্রোটোটাইপের কিছু উদাহরণ দেখতে পারো এই সফ্টওয়্যার জগতে এটি ওয়্যারফ্রেম অঙ্কন হতে পারে কারণ তারা এটিকে কেবলমাত্র তোমার ব্যবহারকারী কী দেখতে পারে তার প্রতিনিধিত্বমূলক স্কেচ বলে অভিহিত করে তোমার ব্যক্তি যিনি এই চেহারাটি ব্যবহার করতে যাচ্ছেন যদি এটি এক ধরণের পরিষেবা জিনিস এটি একটি ব্যাংক যা তুমি একটি স্কুলের জন্য ডিজাইন করছো তোমার আগ্রহী ব্যক্তিকে কিসের মধ্য দিয়ে যেতে হবে তাদের জীবন কেমন হবে যখন তোমার তুমি জানো যে ধারণাটি বাস্তবায়িত হয়েছে তোমার জন্য এমন কিছু আছে যা কল্পনা করতে সাহায্য করে আবার ব্যবহারকারীর কাছে নিয়ে যাওয়ার জন্য কিছু আছে এবং তাদের দেখাও যে এটি কীভাবে হতে চলেছে এবং যদি তুমি এটি বড় আকারে করতে পারো এবং তারা আসলে এইরকম কিছু অতিক্রম করতে পারে না মাটিতে চক দিয়ে আঁকা তাদের সাহায্য করা তোমার ধারণার মাধ্যমে পথ প্রদর্শন করো যা তাদের সাহায্য করবে সব ধরণের নকল জিনিস যা সস্তা এবং সহজেই তৈরি করা যায় তা এখানে সামলানো সহজ হবে আমি মানুষকে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে দেখেছি আমি তাদের খাবারের মোড়ক বাক্সগুলি ব্যবহার করতে দেখেছি যা কেবল চারপাশে পড়ে থাকে কবজের মতো যেগুলো চারপাশে পড়ে আছে এবং তুমি রাবার ব্যান্ডগুলি দিয়ে তাদের একসাথে বেঁধে রাখতে পারো যা কিছুই তুমি খুঁজে পাওয়া ধারণা প্রদর্শন করতে এটি আসলে তোমার নিজের দলের মধ্যে তোমার ধারণার প্রদর্শন করার জন্যও দরকারী অথবা তুমি এটি অন্য দলকেও দেখাতে চাও যারা একই ধরনের ধারণা তৈরি করছে যাতে তারা বুঝতে পারে এবং তারপর এসে বলে ওহ্ হ্যাঁ আমরা এটি করতাম এবং তুমি এটিও পরিবর্তন করতে পারো সুতরাং প্রোটোটাইপগুলি অনেক কিছুর জন্য উপকারী একটি হলো তোমার নিজের ধারণা প্রদর্শন করা এবং অন্য কাউকে এটি প্রদর্শন করা বা এটি তোমার নিজের ব্যবহারকারীকে দেখানো এবং তারা কীভাবে এটি করছে তা দেখো তাই এটি প্রোটোটাইপিং প্রোটোটাইপিং সম্পর্কে ইন্টারনেটে কোর্স আছে তাই আমরা এখানে তা করতে যাচ্ছি না কিন্তু আমি বলবো কলম এবং কাগজ দিয়ে সহজেই শুরু করো অথবা যদি তুমি পাওয়ারপয়েন্টে বলতে বা তোমার পছন্দের কোনো সফটওয়্যারে বলতে অভ্যস্ত হও তবে তুমি এটি ব্যবহার করতে পারো শুধু তোমার ধারণার প্রদর্শন করতে এবং এটি যে কোন কিছুর জন্য হতে পারে সুতরাং পরেরটি হল ফিল্ডের কাজ যা তোমাকে করতে হবে সুতরাং এই স্লাইডটিতে একটি তালিকা আছে যা তুমি ফিল্ডের কাজের জন্য দেখতে পারো সুতরাং এর প্রথম ধাপ হল তোমার ধারনার একটি দ্রুত প্রোটোটাইপ তৈরি করা এবং তোমার গ্রাহকদের বা তোমার ব্যবহারকারীদের সাথে এটি পরীক্ষা করা তুমি স্কেচিং কাগজের মডেল ওয়্যারফ্রেম গ্রাহকের সামনে ভূমিকা পালন করে তা অর্জন করতে পারো তাহলে এটাই হলো যা আমি আগে বলছিলাম এখন তোমাকে তোমার প্রোটোটাইপটি গ্রাহকের কাছে নিয়ে যেতে হবে এবং তারা এটিতে কীভাবে প্রতিক্রিয়া করছে তা পর্যবেক্ষণ করতে হবে সুতরাং তোমার পর্যবেক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ গ্রাহক আসলে প্রোটোটাইপের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছেন যদি তুমি শুধু তাদের প্রোটোটাইপ দেখাও এবং বলো আরে এটা কেমন লাগছে তারা সম্ভবত তোমাকে অপমান করবে না তারা সম্ভবত বলবে হ্যাঁ এটি একটি ভালো কাজ চলছে তুমি জানো তোমার প্রোডাক্ট তৈরি করতে এতে প্রচুর অর্থ ব্যয় হয় এটি সম্ভবত যথেষ্ট প্রমাণ নয় যদি তারা এর সাথে যোগাযোগ করে এবং তারপর তুমি পর্যবেক্ষণ করো এবং খুঁজে বের করো এবং বিশেষ করে যদি তুমি তাদের প্রতিক্রিয়া ভিডিওগ্রাফে বা ছবিতে তুলে ধরতে পারো তবে তারা তাদের অনুমতি নিয়েই অবশ্যই যে তারা কীভাবে এটি করে এবং তুমি বাড়িতে ফিরে আসো এবং যা দেখেছো তা বিশ্লেষণ করো এবং তারপরে তুমি বলো যে আমরা এতে কী পরিবর্তন করবো তোমার প্রোটোটাইপের সাথে কী কাজ করেছে এবং কী কাজ করে নি প্রোটোটাইপিং এবং তোমার ফিল্ডের কাজের জন্য এটি সম্ভবত আরো ভালো আদর্শ সুতরাং এর জন্য অনেক পরিকল্পনা প্রচেষ্টা লাগে এবং তুমি জানো গ্রাহকদের সাথে কথোপকথন সম্ভবত এমনকি অপরিচিতদের সাথেও কখনও কখনও মূল্যবান এটি অবশ্যই মূল্যবান আমরা আমাদের ডেমো বিভাগেও তোমাকে দেখাবো যা তুমি এত আগ্রহ নিয়ে অনুসরণ করছো সুতরাং এটি তোমাকে বলবে যে লোকেরা কীভাবে এটি করেছে এবং তুমি সম্ভবত সেখান থেকে বুদ্ধি নিতে পারো কিভাবে তুমি এই প্রোটোটাইপিং বা এর ফিল্ডের কাজের অংশ প্রোটোটাইপিং পর্যায়টি করতে পারেন এটি একটি সংক্ষিপ্ত প্রক্রিয়া নয় বরং এটি একটি পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া এবং এটি বারংবার ঘটে তাই যদি তুমি আগ্রহী হও তাহলে তুমি সামনে পিছনে করে পর্যবেক্ষণ চালিয়ে যেতে পারো এবং তুমি 4 টি পর্যায় হিসাবে যা বর্ণনা করেছো তাতে ফিরে যেতে পারো তুমি আসলেই ফিরে যেতে পারো তাদের সাক্ষাৎকার নিতে পারো কিছু অন্তর্দৃষ্টি পেতে পারো তুমি গ্রাহকের সাথে সহানুভূতি দেখাবে এই নতুন গ্রাহক যাত্রা এবং আসলে তুমি জিজ্ঞাসা করতে পারো কেনো গ্রাহক এটি করেছেন ব্যবহারকারী কেনো এটি করেছেন তারা কেনো এটি করেছেন তুমি বহুবিধ বিশ্লেষণ করতে পারো তোমার প্রোটোটাইপের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পেতে পারো তোমার জিনিসগুলো করার নতুন উপায় এবং তোমার ব্যবহারকারী এবং প্রকৃত কারণ কি যা তাদের সৃষ্টি করছে তা খুঁজে বের করো সুতরাং এটি একটি বহু ধাপের প্রক্রিয়া তারপর সেই সমস্যাটি সমাধান করো এবং তোমার প্রোটোটাইপে এটি সংশোধন করো তোমার একাধিক প্রোটোটাইপ থাকতে পারে আমি তোমাকে প্রোটোটাইপগুলিতে একাধিক ধারণা তৈরি করতে বাধা দিচ্ছি না এই সব করতে একটু বেশি প্রচেষ্টা এবং একটু বেশি পরিকল্পনা দরকার তাই শুরু করার জন্য যদি তুমি প্রথমবার এই কাজটি করো তাহলে আমি তোমাকে অনুরোধ করবো একটি প্রোটোটাইপ কয়েকজন গ্রাহকের কাছে নিয়ে যেতে শুধু এই প্রক্রিয়ায় হাত দিতে এবং তোমার বন্ধুদের সাথে কয়েকবার চেষ্টা করো তোমার পরিচিত লোকদের সাথে তারপর তুমি যাদের চেনো না তাদের কাছে যাও এবং এটি দিয়ে শুরু করো তাই আমি এটির মধ্য দিয়ে গিয়েছিলাম এবং আমি এটিকে খুব দরকারী বলে মনে করেছি তুমিও এটি একইভাবে করতে পারো শুধু এই পুরো বিষয়টি শেষ করার জন্য আমি তোমাকে একটি ফ্র্যাক্টালের আকর্ষণীয় ছবি দেখাচ্ছি এটিকে একটি ফ্রাক্টাল বলা হয় এটি একটি পুনরাবৃত্তি এর মাল্টি মাল্টি চক্র পুনরাবৃত্তি এবং শেষে তুমি এইরকম একটি সুন্দর চিত্র পাবে শুধু পুনরাবৃত্তির তৈরি যা তুমি বারবার করো এবং তুমি এই ধরনের একটি প্যাটার্ন পাও আমার পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইলো এটি ডিজাইন চিন্তাভাবনার একটি উত্তেজনাপূর্ণ অংশ এবং অবশ্যই শেষ কিন্তু এটি শেষের প্রয়োজন হবে না এটি তোমার জন্য একটি দুর্দান্ত সূচনা হতে পারে তুমি ফিরে যেতে পারো এবং তোমার পরবর্তী পণ্য বা পরবর্তী উত্তেজনাপূর্ণ করতে পারো পণ্য বা পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিষেবা এবং এমন কাউকে সাহায্য করো যার সাহায্যের প্রয়োজন ঠিক আছে তাহলে শুভকামনা রইলো এবং পরের বার আবার তোমাদের সাথে দেখা হবে